ওখানে আমি এসব করেছি সুতরাং প্রথম পদটিতে আপতন ক্ষেত্র আছে দ্বিতীয় পদটিতে আপতন ক্ষেত্র নেই এবং আমরা এই মুহূর্তে এই সমস্যা সমাধান করতে চাই মনে করো আমাদের মূল উদ্দেশ্য কি ছিল আমি চাই সব জায়গায় ক্ষেত্র থাকুক সব জায়গায় ক্ষেত্র পেতে চাই ছাত্র আমি ওখানের এই পদগুলি জানতে চাই তাই ∇ϕ1 এবং ϕ1 আমি অনুমান করেছি যে কিছু প্রচেষ্টার সাহায্যে g1 এবং ∇g1 আমি হিসেব করেছি আপাতত আমি এটিকে যেমন আছে তেমনি রেখে দিতে চাই সুতরাং আমি এই সমীকরণ গুলি সমাধান করতে চাই ধরা যাক আমি সমীকরণ সমাধান করলাম একবার আমি এগুলি সমাধান করেছি আমি কিভাবে সব জায়গায় ক্ষেত্র পাবো এটি কি আমাকে সব জায়গায় ক্ষেত্র দেয় এই সমীকরণ কি আমাদের সব জায়গায় ক্ষেত্র বলে ছাত্র হ্যাঁ ϕ1 এবং ϕ2 কোথায় আছে একটি ইচ্ছামত অবস্থানে এটি কি সেখানে আছে নাকি কেবল সীমানায় আছে ছাত্র সীমানায় এটি কেবল সীমানাতেই আছে অতএব যদি আমরা অনুমান করি আমরা এই সমীকরণ সমাধান করেছি তাহলে কিভাবে এটি আমাদের সাহায্য করবে দেখা যাক আমি এটি সমাধান করেছি কিছু খুব ভালো অংকের সাহায্যে তারপর কি আমি কি আমার উদ্দেশ্য অর্জন করেছি আমার উদ্দেশ্য ছিল সব জায়গায় ক্ষেত্র পাওয়া ফিরে যাই আয়তন ইন্টিগ্রেশনতে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম তারের বিদ্যুৎ প্রবাহের বিতরণ আমরা প্রথমে কি করেছিলাম প্রথমে আমরা চার্জের ঘনত্ব রো বার করেছিলাম এবং আমরা কিছুতে পরিবর্তিত হিসেবে ব্যবহার করেছিলাম ক্ষেত্রে শক্তি পাওয়ার জন্য সুতরাং তোমাদের সূত্র হচ্ছে কোন কোন উপপাদ্য গুলি ব্যবহার করা হবে এই দুটি সমীকরণ লেখার জন্য আমরা দুটি উপপাদ্য আলোচনা করব একটি হাইগেন এর নীতি এবং দ্বিতীয়টি হল বিলুপ্তির উপপাদ্য ছাত্র বিলুপ্তি বিলুপ্তির উপপাদ্য সুতরাং আমরা কি ব্যবহার করিনি ছাত্র হাইগেন হাইগেন এর নীতি ব্যবহার করিনি আমরা কেবল লিখেছি বিলুপ্তির উপপাদ্য অতএব আমরা ফিরে যাই এই অভিব্যক্তিতে আমি ব্যবহার করি এই নিচের দুটি সমীকরণ এটি এবং এটি আমি ব্যবহার করি সুতরাং এখন তোমরা কি আমাকে বলতে পারবে ধরো আমি সমাধান করলাম এবং বার করলাম এবং ϕ1 এবং ∇ϕ1 পেলাম কি করে আমি সব জায়গায় ক্ষেত্র পাবো ছাত্র হাইগেন এর নীতি হাইগেন এর নীতি ব্যবহার করে কারণ একবার এটি এবং এটি নির্ধারণ করা হয়ে গেলে তারপর আমি এই উপপাদ্য ব্যবহার করতে পারি যা আমাকে সব জায়গায় ϕ2 বলবে এবং একই ভাবে সব জায়গায় ϕ1 তাই সব সময় একটি ইন্টিগ্রেশন সমীকরণে দুই ধাপ পদ্ধতি প্রথমে একটি অন্তর্বর্তী পরিবর্তনশীল মূল্যায়ন করা এই ক্ষেত্রে এটি তারে চার্জের ঘনত্ব এটি সীমানাতে ϕ1∇ϕ1 ϕ2∇ϕ2 তারপর এর বদলে হাইগেন এর নীতিতে বসিয়ে আমি সব জায়গায় ক্ষেত্র পাবো সুতরাং তোমার সব সময় মাথা উচ্চ স্তরের ছবি থাকা উচিত যা আমাদেরকে বলবে কোন পদ্ধতি অনুসরণ করবো নয়তো খুব সহজ অংকের মধ্যে হারিয়ে যাওয়া ঠিক আছে তাই এখানে ফিরে যাই সুতরাং এটি আমাদের ছিল বিলুপ্তির উপপাদ্য যেটা আমি আগেও বলেছি এখন আমি তোমাদের জিজ্ঞেস করি এই দুই সমীকরণ এর মধ্যে কটি পরিবর্তনশীল আছে আমরা কি কি জানি ছাত্র ϕ1 ϕ1 আমি ϕ1 জানি না অন্য কিছু ছাত্র ϕ2 ϕ2 আর কিছু ছাত্র গ্রাড ফাই আমি ∇ϕ1 · এবং ∇ϕ2 · জানিনা তাই তোমরা হয়তো ভাবছো যদি আমি ϕ1 জানতাম আমি ∇ϕ1 হিসেব করতে পারতাম কিন্তু সেটি আসলে হচ্ছে না কারণ ধরো আমরা অনুমান করি যে কোন ∇ϕ নেই এই সমীকরণ গুলিতে এবং কেবল শুধু ফাই আছে আমরা দেখেছি যদি আমাদের একটি অজানা পরিবর্তনশীল থাকে একটি ইন্টিগ্রেশন সমীকরণ এর মধ্যে তাহলে একটি সমাধান করার একটি উপায় কি ছিল সেই উপায় বিভক্ত করা এবং সমাধান করা আমাকে ফাই দিয়েছিল কিন্তু এটি আমাদের বিশ্লেষণাত্মক গঠন বা সংখ্যাসূচক গঠনে দিয়েছিল ছাত্র সংখ্যাসূচক এটি আমাদের একগুচ্ছ সংখ্যা দিয়েছিল সেখান থেকে কি করে তোমরা সঠিক ভাবে গ্রাড ফাই পাবে তোমরা ঠিক ভাবে পাবে না সুতরাং তোমাদের দ্বিতীয় পরিবর্তনশীল দেখে মনে হচ্ছে আমি একটি কে নির্ণয় করেছি অন্যের থেকে তাহা সত্য হত যদি আমি ϕ1 পেতাম ফাংশন রুপে তারপর আমি গ্রেডিয়েন্ট নিতাম কিন্তু এটিকে আমি ফাংশন হিসেবে পাচ্ছিনা তাই মনে হচ্ছে চারটে পরিবর্তনশীল আছে এবং কটি সমীকরণ ছাত্র 2 সমীকরণ দুটি সুতরাং কিছু হিসেবে গন্ডগোল হয়েছে আমি দুটি সমীকরণ থেকে চারটে পরিবর্তনশীল সমাধান করতে পারব না কিন্তু আমি কি রাখি আমি এতক্ষণ কি বলে যাচ্ছি অতএব সীমানা শর্ত আমি সঠিকভাবে এখনো সীমানা শর্ত ব্যবহার করিনি সুতরাং এই সীমানা শর্তগুলি কি যাহা আমরা তড়িচ্চুম্বক বিজ্ঞানে পড়েছি সহজ সীমানা শর্ত ছাত্র E স্পর্শিনী স্পর্শিনী E ক্ষেত্রগুলি সংরক্ষিত স্পর্শিনী H ক্ষেত্রগুলি ও সংরক্ষিত যতক্ষণ সেখানে কোনও খাঁটি পৃষ্ঠতল বিদ্যুৎপ্রবাহ নেই এই সমস্যায় কোন বিশুদ্ধ পৃষ্ঠ বিদ্যুৎপ্রবাহ নেই কারণ আমি বলিনি যে এটি একটি বিশুদ্ধ ধাতুনির্মিত জিনিস তোমরা জানো কিছু অস্তরক জিনিস যেমন তোমরা জানো একটি কাঠের অংশ বা ওরকম কিছু তাই ওখানে শারীরিকভাবে কোন বিদ্যুৎ প্রবাহ নেই সুতরাং Etan1 Etan2 লেখা যাক এবং দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সীমানা সূত্র এগুলোই হল দুই সীমানা সূত্র ছাত্র স্যার ছাত্র আমরা কি এই বিক্ষিপ্ত ক্ষেত্র বিবেচনা করে ছিলাম জিনিসের আয়তন V2 থেকে ছাত্র মানে এটি নিজেকে ভেদ করছেনা না এটি অবশ্যই ভেদ করছে এটি এর অস্তরক বস্তুকে ভেদ করছে এটির সম্ভাব্যতা আছে সুতরাং আপতন ক্ষেত্র বস্তুটির মধ্যে ঢুকে যাবে এর কিছুটা বিক্ষিপ্ত হবে পৃষ্ঠ দ্বারা কিছুটা এর ভিতরে ঢুকে যাবে এবং আবার বেরিয়ে আসবে সুতরাং এটি একটি পুরোপুরি জটিল অবস্থা অতএব এটি না যদি আমাদের একটি বিশুদ্ধ ধাতুর বস্তু থাকতো তাহলে ক্ষেত্র কেবল ধাক্কা খেয়ে ফিরে আসত এবং সেটি একটি বিশেষ ঘটনা হতো যদি আমি এপসাইলন এর পরিবাহিতা অংশের মান অনন্তর দিকে নিয়ে যাই তাহলে আমি ওই সম্পর্ক পাব যেটা একটি অভেদ্য বস্তু হয়ে যাবে কিন্তু এখন আমি এটিকে একটি ভেদ্য বস্তু হিসেবে গ্রহণ করছি ছাত্র এটি একটি অস্তরক বস্তু এটি একটি অস্তরক এটির একটি বাস্তব অংশ অথবা কাল্পনিক অংশ আছে অতএব এই তিনটে সমীকরণের প্রথমটা নেওয়া যাক তাই আমি এটি আবার এখানে আঁকি এটি V2 এবং এটি আমার বিদ্যুৎ প্রবাহের উৎস যা ওখানে আছে আমরা তাহলে কি কি অনুমান করেছি কোন সমবর্তন নিয়ে আমি কাজ করছি ছাত্র TM TM সমবর্তন বিদ্যুৎপ্রবাহের ক্ষেত্র কি এই অবস্থায় ছাত্র Ez শুধু Ez ঠিক তাহলে E মূলত কেবল শুধু Ez এবং বাকি যা স্বরলিপি আমরা করেছি তা হলো আমরা এটিকে একটি সংকেত ফাই দিয়ে লিখেছি যেটা একটি পরিবর্তনশীল যা আমরা সব জায়গায় সমাধান করছি সুতরাং মনে কর যে এটা একটি 2D সমস্যা এই বস্তু অনন্ত অবধি প্রসারিত হচ্ছে Z এর বিস্তারে সুতরাং আমি যদি এখানে একটি বিন্দু নিই এবং একটি বিন্দু ওইখানে নিই এবং এই বিন্দুটি ওইখানে সরিয়ে নিয়ে আসি এবং আমি এই বিন্দুটি সরাই আসলে আমি পৃষ্ঠের যতটা সম্ভব কাছে আসার চেষ্টা করছি যত দূরে যাই আমি মানে আমি পৃষ্ঠের যতটা কাছে আসি আমি অতটাই সক্ষম হব সীমান্ত শর্ত কি সেটা জানতে সুতরাং Etan1 এর জন্য সীমান্ত শর্ত কি হবে সীমান্ত S এ তুমি কি বলতে পারবে এর ব্যাপারে Etan1 Etan2 বিদ্যুৎপ্রবাহ ক্ষেত্র কোন দিকে আছে শুধু z বরাবর তুমি কি এটা জানো ধ্রুবক এই z অক্ষর ভেক্টর পৃষ্ঠের সাথে স্পর্শক হ্যাঁ ঠিক কারণ এই বস্তু অনন্ত অবধি বিস্তারিত হচ্ছে এই পাতার বা বোর্ডের সমতল থেকে বেরিয়ে গিয়ে সুতরাং এই z অক্ষ যে কোন বিন্দু যে কোনো সরলরেখা যা z অক্ষের সাথে সমান্তরাল সেটা পৃষ্ঠের সাথে স্পর্শক অতএব এই সমীকরণ কিসে পরিণত হল ছাত্র Ez ϕ1 ϕ1r′ ϕ2r′ S এ এবং S হল একটি জায়গা যেখানে আমি এই ইন্টিগ্রেশন করছি সুতরাং এখন আমি কটি পরিবর্তনশীল বলতে পারি এই দুটি মিলিত হয়েছে এবং আমি এটিকে বলতে পারি কিছু ফাই r প্রাইম এর সাথে সমান কিন্তু খালি S এ অন্য কোথাও না ঠিক আছে অতএব আমি মিলিত করে একটি পরিবর্তনশীল তৈরি করেছি তাই এখন মনে হবে আমার তিনটি পরিবর্তনশীল আছে এবং দুটি সমীকরণ এই অংশটা বোঝা গেছে তো আশা করি এতক্ষণে আন্দাজ করেছ এরপরের সমীকরণ আমাকে পরিবর্তনশীল এর সংখ্যা আরও কমাতে সাহায্য করবে অতএব এখন দেখা যাক দ্বিতীয় সীমানা শর্ত হবে Htan1 Htan2 এখন এটি একটু কৌশলপূর্ণ হতে চলেছে আমি কিভাবে চৌম্বক ক্ষেত্র পাব চৌম্বক ক্ষেত্রের স্পর্শক উপাদান পাওয়ার আগে আমার চৌম্বক ক্ষেত্রের অভিব্যক্তি পাওয়া দরকার এবং তারপর এর লম্ব বা স্পর্শক উপাদান নেবো সুতরাং আমি কিভাবে স্পর্শক ক্ষেত্র পাব কিভাবে চৌম্বক ক্ষেত্র পাব ছাত্র ∇ × ∇ × তাহলে আমার ∇ × dBdt jωμ আছে যাহা হল আমাদের ম্যাক্সওয়েলের সমীকরণ ঠিক তাই যদি আমি জানি আমি কি পেতে পারি তাহলে আমি কে ব্যক্ত করতে পারি ϕ এর রূপে সুতরাং আমি এটি আবার লিখি এখানে এর উপাদান গুলি কি কি এবং ϕ হল r এর একটি ফাংশন যাহা ফাংশন x y এর এবং z এর না ঠিক আছে অতএব কোন উপাদান এখানে টিকে থাকবে উপাদানের দিকে তাকানো যাক তাহলে উপাদান কি হবে y উপাদান হবে ∂ϕ∂x এবং z উপাদান হবে 0 অবাক হওয়ার কিছু নেই আমি z দিক বরাবর একটি ভেক্টর নিয়ে শুরু করেছিলাম এখন এটির কার্ল নিয়ে আমাকে কিছু দেবে x y সমতলে তাই এটি আমার সমীকরণ অতএব আমি এখান থেকে বলতে পারি কি হবে H হবে সহজ ভাবে দাঁড়াও আমি এটা কি বার করে লিখি তাই jωμ0∂ϕ∂y ∂ϕ∂x 0 সুতরাং আমি চৌম্বক ক্ষেত্র পেয়ে গেছি প্রথম ধাপে এখন আমার কি দরকার আমি স্পর্শক উপাদান উপলব্ধি করতে চাই আমি পৃষ্ঠ সম্বন্ধে কি জানি পৃষ্ঠে আমার জন্য কি দেওয়া আছে ছাত্র লম্ব ভেক্টর লম্ব ভেক্টর সুতরাং অনুমান করা যাক যে আমি লম্ব ভেক্টর জানি তাই আমি কে লিখতে পারি এভাবে tan normal সমতলের যেকোনো ভেক্টরকে আমি ভেঙে লিখতে পারি লম্ব উপাদান এবং স্পর্শক উপাদান এর রূপে যা আমি করতে পারি অতএব এটি আমাকে বলে যে tan হবে স্পর্শক দিক বরাবর আমি এটিকে total normal হিসেবে লিখতে পারি কি করে ক্ষেত্রের লম্ব উপাদান লিখব চলো আমরা বরাবর এর ডট প্রডাক্ট নিই তাই এটিকে লেখা যেতে পারে · হিসেবে এই পদটি হলো যা আমাকে উপলব্ধি করতে হবে সীমানায় দেখতে এটি একটু জটিল কিন্তু যা আমি করেছি তা হল স্পর্শক ক্ষেত্র কে আমি বার করেছি চৌম্বক ক্ষেত্রের রূপে যা পৃষ্ঠের উপর লম্ব সুতরাং এখন এটিকে হিসাব করা হোক তাই আমরা দেখি এখন আমাদের কি করা উচিত আমরা এটির জায়গায় এখনে বসাতে পারি তাহলে এটি কি হবে চলো আমরা লম্ব ভেক্টরকে nx ny 0 হিসেবে লিখি তাহলে আমরা এই jωμ0 কে বাইরে নিয়ে আসতে পারি যা প্রথম পদ এখানে অতএব ওটা কি হবে তাই আমি এই পদ কে এখানে নিয়ে আসি যা আমাকে দেবে ∂ϕ∂y · তাই প্রথমে · লেখা যাক সুতরাং · আমাকে jωμ0 দেবে আর কি · কি এটি হল এর ডট প্রডাক্ট বরাবর যা এখানে আছে অতএব এই x উপাদান x এর সাথে গুণিত হচ্ছে y উপাদান গুণিত হচ্ছে y এর সাথে এবং এটি 0 তাই এটি একটি স্কেলার ঠিক এটি হলো · · nx ∂ϕ∂y ny ∂ϕ∂x এবং তারপরে আমি স্কেলার নিচ্ছি এবং অভিক্ষিপ্ত করছি দিক বরাবর সবাই এত অবধি আছো আমার সাথে সুতরাং এই একই উপাদান গুণিত হবে nx এবং ny বরাবর তাই আমি যখন nx অংশ লিখি এখানে Htan পুরোটার x উপাদান কি পাই সুতরাং এটি আসছে থেকে ∂ϕ∂x nxnx ∂ϕ∂y ny ∂ϕ∂x এটি হলো x উপাদান y উপাদান আমাদের দেবে ∂ϕ∂x nynx ∂ϕ∂y ny∂ϕ∂x সুতরাং প্রত্যাশিত ভাবে আমি কিছু ভেক্টর পেয়েছি x উপাদান বা y উপাদান সমেত কিন্তু z উপাদান নেই যাহা আমরা প্রত্যাশা করেছিলাম তাই আমি বরাবরই এটি লিখছি ভাবে যার মানে এটি একটি একক ভেক্টর এটি আমাকে কি বলে যে কোন সম্পর্কে nx2 ny2 1 তাই এটির দিকে দেখো এই দুই পদের দিকে তাকাও কোনভাবে একত্রিত করা যায় এটি 1 nx2 তাই এটি ny2 হয়ে যায় অন্য পদটির কি হবে দ্বিতীয় পদটির কি হবে আবার এটি এবং এটিকে nx2∂ϕ∂x লেখা যেতে পারে এবং তারপর আমি কি পাবো tan - · ny2∂ϕ∂y nxny∂ϕ∂x nx2∂ϕ∂x nxny∂ϕ∂y 0 ছাত্র ঋণচিহ্ন এবং হ্যাঁ এটি ঋণচিহ্ন হবে এবং nxny পদ কি হবে এখনো এটিকে খুব একটা সহজ সরল মনে হচ্ছে না আমি কি কিছু যৌথ নিতে পারি প্রথম পদটির দিকে তাকাই এটির ny আছে দুটি পদেই দ্বিতীয় পদটির একটি nx আছে দুটি পদেই এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ∇ϕ· কি তুমি কি লিখবে লেখা যাক ∇ϕ· তোমরা যেভাবে লিখবে সেটি হলো nx∂ϕ∂x ny∂ϕ∂y আমি কি কোনও ভাবে ওই পদটি দেখতে পাচ্ছি এই অভিব্যক্তিতে এটি ওখানে আছে এটি tan · ny∇ϕ · nx∇ϕ · 0 শেষ কৌশল এটি কেমন দেখতে এখন কিছু জিনিস যৌথ আছে যেটা ∇ϕ · এটা কি ডট প্রোডাক্টের মত লাগছে মানে এটিকে ডট প্রডাক্ট হিসেবে দেখোনা একটি tan আছে তাহলে যদি nx ny 0 হয় তাহলে স্পর্শক ক্ষেত্রের ব্যাপারে কি বলা যেতে পারে ছাত্র ঋণচিহ্ন ny nx 0 যাহা একটি স্পর্শক ক্ষেত্র কারণ ডট প্রোডাক্টের দিকে তাকাও এটার ডট প্রোডাক্ট কি ছাত্র 0 0 ঠিক সুতরাং এটি একটি স্পর্শক ক্ষেত্র এখন এটিকে এখানে দেখে এবং এই অভিব্যক্তিকে ওখানে দেখে আমরা কি আরও সরলীকরণ করতে পারি আমরা কি এটিকে ∇ϕ · ny nx 0 এভাবে লিখতে পারি যাহা কিছুই না কেবল ∇ϕ · ছাত্র H স্পর্শক আমরা H স্পর্শক ক্ষেত্র বার করছি সুতরাং আমি যা পেয়েছি তা হল tan jωμ0∇ϕ · মানছি আমাদের কিছুটা কাজ করতে হয়েছে এখানে আসার জন্য কিন্তু তোমরা জানো ভেক্টর নিয়ে কাজ করতে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট অবশেষে আমরা বলতে পারি যে যদি দেওয়া থাকে যে এটি স্পর্শক ক্ষেত্র এবং এটি সীমানায় সংরক্ষিত হবে তাহলে এটি আমাদের কি বলে সুতরাং এটি আমাদের ∇ϕ1 · ∇ϕ2 · বলে S এর উপর তাই যা আমরা করেছি তা হল আমাদের চৌম্বক ক্ষেত্র দরকার ছিল আমরা শুরু করেছিলাম ম্যাক্সওয়েলের সমীকরণ দিয়ে যা আমাদের কে এর রূপে লিখতে সাহায্য করেছিল সুতরাং আমি এর অভিব্যক্তি পেয়েছি তাই যখন আমি এর অভিব্যক্তি পেয়ে গেছি আমি চেষ্টা করব কিভাবে আমি অভিব্যক্তি পেতে পারি যা আমাকে tan দেবে আমাকে যথেষ্ট পরিমাণে বীজগণিত করতে হবে এটি কে গ্রাড ফাই হিসেবে লিখতে এবং স্পর্শক ক্ষেত্র যা আমরা পেয়েছি ওখানে এবং আমি বলি যে এটি সমান হবে এবং ইহা আমাকে সীমানা শর্ত দিয়েছে সুতরাং যখন প্রথমবার তুমি এই ধরনের উৎপত্তি দেখবে তখন কিছুটা ভয়াবহ মনে হবে কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে বাকি জিনিসগুলো খালি পুনরাবৃত্তি মনে হবে চালাক ভাবে ব্যবহার করে সমস্যার সীমানার ব্যাপারে জানতে এবং একটু এই ধরনের কৌশল করে এবং খেয়াল করো আমি পৃষ্ঠকে একদমই সাধারণ ধরেছি যতক্ষণ তুমি আমাকে বলেছ আমি এটি করতে পারি বল কিছুই অসাধারণ না আমার আয়তক্ষেত্রাকার সীমানা অথবা গোলাকার সীমানা দরকার হয়নি এটি যে কোনো ধরনের সীমানা হতে পারে সুতরাং এগুলি হল সমীকরণের শেষ সেট অজানা জিনিস গুলি এখানে আছে ∇ϕ · এবং ϕ একই ভাবে এখানে আছে তাই আমাদের আছে দুটি সমীকরণ এবং দুটি পরিবর্তনশীল সুতরাং কি ধরনের ইন্টিগ্রেশন সমীকরণ তোমার মনে হয় এটি আমরা বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন সমীকরণ পড়েছি এটি একটু বদল আছে তাই এটি কি ফ্রেডহোম বা ভোল্টেরা মতো দেখতে লাগছে ফ্রেডহোম কারণ ইন্টিগ্রেশনটির সীমা গুলো অজানা আছে তাই এটি কোন ধরনের মতো দেখতে লাগছে প্রথম নাকি দ্বিতীয় ধরন অজানা জিনিস গুলি ভিতরে এবং বাইরে অথবা ভিতরে ইন্টিগ্রেশন সংকেতের ছাত্র ভিতরে শুধুই ভিতরে অতএব আমরা বলতে পারি প্রথম ধরনের তাই এটির যেটি আলাদা তা হলো আমাদের দুটি পরিবর্তনশীল আছে সুতরাং এগুলি আসলে সংযোজিত সমীকরণের ক্রম এটি একটি সমীকরণ এবং একটি পরিবর্তনশীল না এটি দুটি সমীকরণ দুটি পরিবর্তনশীল এগুলি সংযোজিত সেট ফ্রেডহোম ইন্টিগ্রেশন সমীকরণ প্রথম ধরনের অনেক অনেক বিশেষণ এই দুই সমীকরণ কে বোঝানোর জন্য আমরা কিভাবে এটি সমাধান করব আসলে এই সমীকরণ সমাধান করার জন্য কোন বিশাল রহস্য নেই আমরা ইতিমধ্যেই জেনে গেছি পদ্ধতি কি আমরা পুনরায় বলছি আমরা এটি আগের সমস্যা তেও করেছি সুতরাং তোমরা প্রথমে কি করবে যে কোন সমীকরণ তুমি সমাধান করতে চাও তুমি কি করবে এটিকে ভগ্ন করবে তাই তো তাই আমরা ভগ্ন করব তারপর অন্য গুরুত্বপূর্ণ বাছাই কি বেসিস ফাংশন তাইতো আমাকে বেসিস ফাংশন নির্ণয় করতে হবে এবং সমীকরণের সমাধান করতে হবে যেই অংশগুলো আমরা এখনও পড়িনি তা হল এগুলি এবং এগুলি কি কি অতএব এটি হবে আর একটি মডিউল গ্রীন এর ফাংশনের উপর যেটাতে আমরা আসবো সুতরাং সমীকরণ গুলি কিভাবে আগের থেকে আলাদা তা হল এই সংযোজিত স্বভাবের জন্য এবং আরো এগুলি সীমানা ইন্টিগ্রেশন আগেরবার আমাদের খালি আয়তন ছিল আমরা অনেক ছোট ছোট অংশে বিভক্ত করেছিলাম অতএব এগুলি আমাদের সমীকরণের শেষ সেট যা সমাধান করলে আমরা পাব গ্রাড ফাই ডট n হ্যাট ফাই 1 হাইগেনের নীতি তে বসিয়ে আমি যে কোন জায়গায় ক্ষেত্র পেতে পারি যেটা আমাদের মূল চিন্তাভাবনা বোঝা গেছে সুতরাং কিভাবে এটিকে নিয়ে গ্রাড সমাধান করব সেটা দেখব ছাত্র আমাদের এগুলিকে আলাদা করতে হবে না আমরা এগুলিকে সমাধান করতে পারি রৈখিক সমীকরণের নিয়ম অনুযায়ী এবং Ax b রূপে সমাধান করতে পারি এই ভাবেই আমরা সমাধান করব কিছুই অভিনব না এই সমীকরণ গুলি সমাধান করতে মানে আমাদের কোনো ধরনের পরিবর্তনশীল বদল করতে হবে না তাই কোন অন্য ডোমেইন যেখানে তারা আলাদা হয়ে যাবে বা এটা কি শুধুই যা আমাদের দরকার শুধুই বিভক্ত করা এবং বেসিস ফাংশন নির্ণয় করা তাই এই পদগুলি নির্ণয় করতে আমাদের অনেক কাজ করতে হবে আমি কেবল তোমাদের একটি ইঙ্গিত দেব যে কি ধরনের প্রতিকূল আসতে চলেছে এই সীমানা বরাবর তোমাদের ইন্টিগ্রেশন পরিবর্তনশীল কি প্রাইম নাকি আনপ্রাইম ছাত্র আনপ্রাইম আনপ্রাইম ঠিক ওখানে বিন্দু থাকবে যেখানে r r′ ঠিক আছে এবং যখন r r′ ফিরে যাও g1 এর সংজ্ঞাতে কি হবে ডেল্টা ফাংশন বসে আছে r r′ এ সুতরাং সিঙ্গুলারিটি ওখানে আছে আমাদের এই ইন্টিগ্রেশন গুলির মান নির্ণয় করতে হবে সিঙ্গুলারিটির উপস্থিতিতে সুতরাং সাবধানতা অবলম্বন করে কিছুটা কাজ করতে হবে বাকিটা সহজ কিন্তু বুঝতে পারবে যদি তোমরা ভালো করে সমাধান করো